নমস্কারআমরা সার্ভিস বিজনেসে প্রাইসিং স্ট্রাটেজি নিয়ে আলোচনা করছি এবং আমরা গতকাল এই স্লাইডটি দিয়ে শেষ করেছি যা আপনার সামনে রয়েছে আপনি এটি মনে রাখবেন যে আমরা বলেছিলাম আমরা আজ যে রেভিনিউ ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করছি সেটা সেই পরিষেবাগুলিতে সর্বাধিক প্রযোজ্য যার ফিক্সড কস্ট খুব বেশি তুলনামূলক ক্যাপাসিটি ফিক্সড পেরিসেবল ইনভেন্টরি পরিবর্তনশীল এবং অনিশ্চিত চাহিদা এবং কাস্টমারের প্রাইস সেনসিটিভিটি পরিবর্তন হতে থাকে আমি আপনাদের এটা ভেবে বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম কোন পরিষেবাগুলি এই ক্রাইটেরিয়া গুলির সাথে মেলে এবং অনেকেই ঠিকমতো উল্লেখ করেছেন আমরা বিমান সংস্থাগুলি দেখতে পারি আমরা হোটেলগুলি ক্রুজ জাহাজগুলি গাড়ি ভাড়া দেবার সংস্থাগুলি দেখতে পারি এই পরিষেবাগুলি যা এই পাঁচটি ক্রাইটেরিয়ার সাথে মিলে যায় আমরা এদের বিষয়ে কথা বলছি এবং রেভিনিউ ম্যানেজমেন্ট নিয়ে যা মূলত বিভিন্ন ধরণের গ্রাহকদের জন্য এবং বিভিন্ন ধরণের চাহিদা হিসাবে একই এপিসোড এর মধ্যে বিভিন্ন দাম সৃষ্টি করে থাকে সুতরাং যদি এয়ারলাইনগুলির দিকে নজর দেন তবে আমরা দেখব কোনও এয়ারলাইনের একটি নির্দিষ্ট বিমানের কথা উদাহরণস্বরূপ বোম্বাই থেকে গোয়া বা আমরা দিল্লি থেকে গোয়া বা দিল্লি থেকে ত্রিবান্দ্রম এবং এই ধরনের ফ্লাইট গুলি যেখানে গ্রাহকদের মিশ্রণ রয়েছে কেউ ব্যবসায়ে ভ্রমণ করছেন কেউ সম্মেলনে ভ্রমণ করছেন কেউ আনন্দের উদ্দেশ্যে ভ্রমণ করছেন বা পর্যটন ইত্যাদি সুতরাং এই বিভিন্ন গ্রাহকের বিভিন্ন ধরণের চাহিদা এবং বিভিন্ন ধরণের প্রাইস সেনসিটিভিটি রয়েছে এবং তাদের ভ্রমণের জন্য বিভিন্ন ধরণের বাজেট রয়েছে এবং যে বিমান সংস্থা এবং হোটেলগুলি এই ধরনের পরিষেবার সাথে জড়িতসেখানে ইনফ্রাস্ট্রাকচার ফিক্সড কস্ট খুব বেশি ক্যাপাসিটি তুলনামূলকভাবে ফিক্সড যেমন হোটেলের রুমের সংখ্যা বা এয়ারলাইন্সের সিটের সংখ্যা এবং আমরা দেখছি একটি নির্দিষ্ট ফ্লাইট বা কোন হোটেলে একটি নির্দিষ্ট দিন বা একটি সিজন বা একটি জাহাজের একটি নির্দিষ্ট ক্রুজ বা ভাড়া গাড়ি পরিষেবাগুলির একটি নির্দিষ্ট দিন তার মানে আমাদের কাছে পেরিসেবল ইনভেন্টরি রয়েছে কারণ যদি ফ্লাইটটি যাত্রা শুরু করে থাকে এবং যদি কিছু আসন খালি থাকে বা কিছু আসন খুব কম দামে বিক্রি করা হয়েছে বা কিছু আসনে গ্রাহক সঠিক ধরনের নয় তাহলে আমরা সেই সুযোগগুলি হারাবো যা আমরা কখনই ফিরে পাবনা এটিই পরিষেবার পেরিসেবল বৈশিষ্ট্য যা আমরা আগে আলোচনা করেছি এবং এয়ারলাইন্স হোটেল পরিষেবাগুলির ক্ষেত্রে এই পেরিসেবল বৈশিষ্ট্যগুলি বেশি প্রভাব ফেলে এখন এই সামনের বোর্ডে দেখুন আরও কিছু সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে X এক্সিসে আছে ফিক্সড প্রাইস এবং ভেরিয়েবল প্রাইস Y এক্সিসে আছে পরিষেবার সময় সেখানে আমরা নিয়েছি প্রেডিক্টেবল এবং আনপ্রেডিক্টেবল সময়কাল সুতরাং যদি রেস্তোঁরার উদাহরণ নেন তবে কোনও গ্রাহক বা কোন গ্রুপ রেস্টুরেন্টে বসে কতক্ষণ ধরে খাওয়ার খাবে তারা কি অর্ডার দেবে বা অর্ডার দেওয়ার মাঝখানে কতক্ষণ সময় লাগবে এই সবগুলোই আনপ্রেডিকটেবল একইভাবে সিনেমার ক্ষেত্রে সময়কাল প্রেডিক্টেবল এবং সেইজন্য দামটি সাধারণত ফিক্সড থাকে সুতরাং আমরা যে কোয়াড্রেন্টের সম্পর্কে সবচেয়ে বেশি আগ্রহী তা হল যেখানে চাহিদা প্রেডিক্টেবল ও দাম ভেরিয়েবল চাহিদাটি যদি আনপ্রেডিক্টেবল হয় তবে দাম ভেরিয়েবল রাখলে কিছু অন্যান্য সমস্যা রয়েছে সুতরাং রেভিনিউ ম্যানেজমেন্টের জন্য আমরা এই বিশেষ কোয়াড্রেন্ট সম্পর্কে বেশি আগ্রহী রেভিনিউ ম্যানেজমেন্টের পুরো উদ্দেশ্যটি হল পরিষেবা সুবিধার বিভিন্ন বিভাগের সাথে বিভিন্ন ধরনের চাহিদা এবং বিভিন্ন ধরনের গ্রাহক যাদের পেইং ক্যাপাসিটি আলাদা আলাদা তাদের সমন্বয় ঘটিয়ে প্রতি এপিসোডে রেভিনিউ কে ম্যাক্সিমাইজ করা রেভিনিউ ম্যানেজমেন্ট সঠিকভাবে প্রয়োগ করতে আমাদের প্রচুর ডেটা সংগ্রহ করতে হবে কিছু ক্ষেত্রে প্রত্যেক দিনের প্রত্যেক ঘন্টার প্রত্যেক দিনের ডিমান্ড প্যাটার্নটি নজর করতে হবে আমাদের দেখতে হবে কোন ধরণের গ্রাহকরা কোন সময়ে কী ধরণের চাহিদা নিয়ে আসছে এবং আরও অনেক কিছু সুতরাং আমরা যখন আরও কিছুটা আলোচনা করব এবং কিছু উদাহরণ দেখাব এটি পরিষ্কার হয়ে যাবে তবে এই মুহুর্তে এটি লক্ষ করা যে ক্যাপাসিটি সীমাবদ্ধ থাকলে আলটিমেটলি আমরা যা করার চেষ্টা করছি তা হল আমরা বিভিন্ন বাকেট তৈরি করার চেষ্টা করছি সুতরাং এটি বাকেট নম্বর 1 এটি বাকেট নম্বর 2 এটি বাকেট নম্বর 3 যেখানে আমরা বিভিন্ন দাম চার্জ করব এবং বাকেট গুলি এমনভাবে তৈরি করতে হবে যে সে খানে আমাদের কিছু বরাদ্দ ক্ষমতা আছে বা আমরা কিছু ক্যাপাসিটি এক বাকেট থেকে অন্য বাকেট স্থানান্তর করতে পারি তুলনামূলকভাবে এগুলি একটি হোটেল বা এয়ারলাইন্সে ভাল ভাবে করা হয় কারণক্যাপাসিটির দিক দিয়ে আমরা কিছু ইনোভেশন করতে পারি যার মাধ্যমে আমরা সহজেই পরিবর্তিত ডিমান্ড অনুযায়ী বিজনেস শ্রেণীর আসনের জন্য বরাদ্দ স্থানটিকে ইকোনোমি আসনে বা ইকোনোমি আসনের জন্য বরাদ্দ স্থানকে বিজনেস শ্রেণী তে সহজে রূপান্তর করতে পারি আসনগুলি সেখানে সাধারণত প্লাগ ইন প্লাগ আউট টাইপ নির্মিত হয় বা কিছু ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা তৈরি করতে পারেন যেগুলি অতিরিক্ত সুবিধা বলে ধরা যায় এবং সেই ভাবে আপনি একটা ইন্টারমিডিয়েট শ্রেণি তৈরি করতে পারেন যেমন ইকোনোমি বিজনেস শ্রেণী এবং একটি ভেরিয়েবল ক্যাপাসিটি তৈরি করতে পারেন যাকে আমরা প্রিমিয়ার ইকোনোমি বলি যেখানে আসনগুলি ইকোনোমি শ্রেণীর আসন হতে পারে তবে পরিষেবাগুলি বিজনেস শ্রেণীর মত হবে ইত্যাদি এগুলি কিছু ভিন্ন সম্ভাবনা যা আমরা আগে আলোচনা করেছি তবে এখন আমি যেভাবে বিভিন্ন ধরণের বাকেট গুলির জন্য গ্রাফটি আঁকলাম আপনি সহজেই বুঝতে পারবেন এবং আমরা এটা আগেও দেখেছি যে যতটা কোয়ান্টিটি ডিমান্ড করা হয় সেটার সাথে প্রতি ইউনিট পরিষেবার প্রাইসের একটা কো রিলেশন আছে সুতরাং কিছু ধরনের ডিমান্ড আছে যেগুলো প্রাইসের সঙ্গে খুবই ইলাস্টিক মানে প্রাইসিং এ একটা ছোট পরিবর্তন করলে তাদের ডিমান্ডে খুব বড় পরিবর্তন হয় অন্যদিকে এই রকম ধরণের চাহিদা থাকতে পারে যেখানে দামের পরিবর্তন হলে সেখানে কিন্তু তার ডিমান্ডে বাস্তবে কোন পরিবর্তন হয় না অথবা খুব সামান্য পরিবর্তন হয় সুতরাং এই ধরনের ডিমান্ড কে বলা হয় ইন ইলাস্টিক পরিষেবার ডিমান্ড যেখানে প্রাইসের অনেক বড় পরিবর্তন হলেও ডিমান্ড এর উপর ইম্প্যাক্ট খুব কম হয় এবং এটি অন্য ডিমান্ড যা হল প্রাইস ইলাস্টিক ডিমান্ড যেখানে প্রাইস এর ছোট পরিবর্তন ডিমান্ডের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসে এটা আকর্ষণীয় যে এই ধরণের পরিষেবাগুলিতে প্রাইস ভেরিয়েবল আছে আর পরিষেবার সময় টা প্রেডিক্টেবল যেমন বোম্বাই গোয়ার বিমানের মতো বিভিন্ন ধরণের ডিমান্ড রয়েছে অতএব বিভিন্ন ধরনের রেট ফেন্সিং রয়েছে এর অর্থ বিভিন্ন দামে বিভিন্ন বাকেট তৈরি করা সম্ভব এখন এই রেট ফেন্সিং গুলি প্রডাক্ট সম্পর্কিত হতে পারে সুতরাং আপনি যেমন এই চার্টটিতে দেখছেন যে সেগুলি ভ্রমণের শ্রেণি হতে পারে ইকোনমি শ্রেণির তুলনায় বিজনেস শ্রেণি বা এটি কোনও হোটেলের এক্সিকিউটিভ রুম প্রিমিয়ার রুম ডিলাক্স রুম স্ট্যান্ডার্ড রুমের ধরণ ইত্যাদি হতে পারে বা এটি থিয়েটারে সিটের অবস্থান হতে পারে সুতরাং এটি প্ল্যাটিনাম সিটগুলির মতো হতে পারে যা একদম পিছনের দিকে থাকে কিছু লাগজারি সিটিং এর ব্যবস্থা সহ এবং এখানে গোল্ড সিলভার এরকম নানা ধরনের সিট ও থাকতে পারে এই ধরনের প্রডাক্ট ভিত্তিক রেট ফেন্সিং গুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত এবং সাধারণত বিজনেস ক্লাস লোককে বেশি ফেসিলিটি দিলে কনজ্যুমার হিসাবে আমাদের খুব একটা অসুবিধা হয় না কারণ আমরা জানি তারা প্রায় দ্বিগুণ দাম দিচ্ছেন অথবা এতে আমাদের কোন রাগ হয়না যে প্ল্যাটিনাম ক্লাস বা প্ল্যাটিনাম শ্রেণীর আসন নির্দিষ্ট গ্রাহকদের দেওয়া হবে কারণ আমরা জানি যে তারা অনেক বেশি দাম দিচ্ছে কখনও কখনও রেট ফেন্সিং করা হতে পারে কিছু সুবিধা দেওয়ার ভিত্তিতে যেমন তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো ব্রেড এবং ব্রেকফাস্ট যেটার দাম কস্ট এর ভিতরে ঢুকানো থাকে বা এয়ারপোর্ট পিকআপ আপনি যখন আপনার গন্তব্যে পৌঁছবেন তখন এক ধরণের ভয় থাকতে পারে যে সেখানে গিয়ে আপনি কোন লজিং সুবিধা পাবেন কিনা যা আপনাকে সেই শহরে আপনার গন্তব্যে পৌঁছে দেবে এমনকি আগে আপনার বাড়ি থেকে পিক আপ পরিষেবা দেওয়া হত আপনার বিমানের জন্য এখন এটা খুব বেশি প্রচলিত নয় তবে আপনি যখন গন্তব্যে পৌঁছবেন তখন অনেক এয়ারলাইন্স তাদের বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণির ভ্রমণকারীদের জন্য ড্রপ সার্ভিস সুবিধা দিচ্ছে বা আপনার ডিপারচার এর আগে ফ্রি লাঞ্চ সুবিধা থাকতে পারে পৌঁছানোর পরে আপনি বিশ্রাম করতে পারেন বা আপনি সেখানে ফ্রেশ হয়ে সরাসরি আপনার অ্যাপয়েন্টমেন্ট রাখতে যেতে পারবেন এই ফেন্সিং গুলো কিছু অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য তার মানে আমরা কোর পরিষেবার চারদিকে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন সাপ্লিমেন্টারি পরিষেবা বা সুবিধা এনহান্স করে একটা বাউন্ডারি তৈরি করছি সুতরাং ধরুন কোর সার্ভিস টি হচ্ছে দিল্লি থেকে লন্ডন যাওয়া এবং এই সার্ভিসের মধ্যে প্রোডাক্ট ভিত্তিক ফেন্সিং থাকতে পারে যেমন বিভিন্ন ধরনের শ্রেণি সাধারণত তাদেরবিজনেস শ্রেণীর ভ্রমণকারীদের জন্য সমস্ত এয়ারলাইনগুলি 30 কেজি চেক ইন ব্যাগেজে 10 কেজি বা 12 কেজি পর্যন্ত হ্যান্ড লাগেজে ছাড় দিয়ে থাকে অন্যদিকে ইকোনমি শ্রেণিতে চেক ইন লাগেজ 15 কেজি পর্যন্ত হতে পারে এবং হ্যান্ড লাগেজ 7 কেজি পর্যন্ত হতে পারে কিছু ক্ষেত্রে বিনামূল্যে চেক ব্যাগেজ সুবিধাই থাকেনা সুতরাং আপনি পরিষেবা স্তরের উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের বাকেট তৈরি করতে পারেন ফেন্সিং ট্রানজাকশন এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও হতে পারে উদাহরণ হিসাবে বুকিংয়ের সময় সুতরাং যদি আগামীকাল যাওয়ার জন্য আজ একটি ফ্লাইটের বুকিং করেন তবে আপনি সর্বদা ধরে রাখুন যে আপনি প্রায় সর্বোচ্চ দাম দিচ্ছেন তবে অন্যদিকে আপনি যদি ডিপারচার এর 2 ঘন্টা আগে বুকিংটি করেন তবে আপনি খুব আকর্ষণীয় দাম পেতে পারেন কারণ তখন অবশিষ্ট কিছু আসনের জন্য এয়ার লাইন দাম অনেক কমিয়ে দিয়ে টিকিট সেল করা শুরু করবে সুতরাং সর্বোচ্চ দাম উড়ানের আগে র দিন বা 3 দিন আগে পর্যন্ত হবে যদি আপনি 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে অগ্রিম বুক করেন রেট অনেক কম হতে পারে একইভাবে যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে অবশিষ্ট পড়ে থাকা সিট বুকিং করেন তবে এটি বেশ কম হতে পারে সুতরাং বুকিংয়ের বা রিজার্ভেশন এর সময়ের ভিত্তিতে আমরা ফেন্সিং করি এটি অবস্থানের ভিত্তিতেও করা যেতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি দিল্লি এবং লন্ডনের রিটার্ন টিকিট কিনে থাকেন এবং আপনার টিকিট ভারতে কেনা হয় তবে সেটির দামও তুলনামূলকভাবে কম হবে যদি সেই একই রিটার্ন টিকিট কেউ লন্ডন থেকে কিনে থাকে আর সেটা হচ্ছে লন্ডন দিল্লি দিল্লি লন্ডন আর আপনি যেটা কিনছেন সেটা হল দিল্লি লন্ডন লন্ডন দিল্লি সুতরাং এখানে যাত্রার সেগমেন্ট টা এক কিন্তু আপনার টিকিটের দাম আলাদা হতে পারে অন্য কারো থেকে যে টিকিটটা লন্ডন থেকে বুক করেছে অবশ্যই এটি আলাদা হতে পারেআপনার টিকিটের দাম বেশি হতে পারে কারণ আপনি বুধবার ভ্রমণ করছেন আর অন্যজন শনিবারে ভ্রমণ করছেন কারণ সাধারণত কিছু সেগমেন্টে সপ্তাহের শেষে ট্র্যাফিক কম হতে পারে তবে এটি সবসময় সত্য নয় কারণ দিল্লী গোয়ার ফ্লাইটে সপ্তাহের শেষের ট্র্যাফিক অনেক বেশি হতে পারে তারমানে আমি আজকের সেশনের শুরুতেই বলেছিলাম যে রেভিনিউ ম্যানেজমেন্টের জন্য খুব ভালো ডেটা কালেকশন এবং স্ট্যাটিসটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল মডেল ব্যবহার করে সেটার খুব ভালো ইন্টারপ্রিটেশন দরকার আপনি যদি টিকিটের ব্যবহারে ফ্লেক্সিবিলিটি রাখার চেষ্টা করেন তবে কখনও কখনও আপনাকে উচ্চ মূল্য দিতে হতে পারে সুতরাং আপনি যদি একটি নির্দিষ্ট দিন নির্দিষ্ট ফ্লাইটের টিকিট নিচ্ছেন তবে সাধারণত তার মূল্য অন্য টিকিটের চেয়ে কম হবে যেটা ফেরত দেওয়া যাবে বা চেঞ্জ করা যাবে কখনও কখনও একটি ফিক্সড মূল্যের টিকিট পেনাল্টির সাথে পরিবর্তনযোগ্য করা যেতে পারে এগুলি হল আমাদের তৈরি বিভিন্ন রেট বাকেট আর এক ধরণের রেট ফেন্সিং কনজামশনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হয় তার মানে সময় এবং ব্যবহারের সময়কাল যেমন ধরুন হ্যাপি আওয়ার্স যা সাধারণত কোনও রেস্তোঁরাতে 4 টা থেকে 6 টা বা বিকাল 3 টা থেকে 6 PM এর মধ্যে থাকে যখন আপনি পানীয়তে 1 টার জন্য টাকা দিয়ে 2 টো পেতে পারেন বা বিশেষ দামে কিছু বিশেষ স্ন্যাকস পেতে পারেন সুতরাং এই কারণেই সময়টিকে হ্যাপি আওয়ার্স বলা হয় যেটা পাব বার এবং রেস্তোঁরাগুলিতে খুব জনপ্রিয় যেখানে পানীয় সার্ভ করা হয় এখান থেকেই এই হ্যাপি আওয়ার্স নামটি এসেছে সুতরাং আপনি আসলে কম দামে আপনার আনন্দ পেতে পারেন বা কখনও কখনও এয়ারলাইনস ট্যুরিজম বোর্ডের সাথে মিলে একটি সুবিধা দেয় যে আপনি যদি বৃহস্পতিবার ভ্রমণ করেন এবং শনিবার না ফিরে যদি রবিবার অথবা সোমবার ফিরে আসেন তবে আপনাকে দাম কমিয়ে দেওয়া হবে সুতরাংসপ্তাহের শেষে যদি আপনি হংকংয়ে থাকেন তবে কিছু টিকিটের দাম কম হবে যেটা এয়ারলাইন হংকং ট্যুরিজম বোর্ডের সাথে মিলে তৈরি করে এবং এই সুবিধাটি অন্যান্য অনেক দেশে ও প্রযোজ্য অথবা কখনও কখনও আপনি যদি 7 দিনের জন্য কোন জায়গায় স্টে করেন তবে আপনি কম দাম দেন কারণ আপনি হোটেলে থেকে ঘুরে বেড়াবেন টুর এ যাবেন বিভিন্ন দ্রষ্টব্য জায়গা দেখতে যাবেন এবং এতে সেই জায়গার ইকোনমি সমৃদ্ধ হবে সুতরাং যদি আপনি এক সপ্তাহের জন্য প্যারিসের টিকিট নিচ্ছেন তার অর্থ আপনি 1 সপ্তাহ পরে ফিরে আসছেন তখন আপনি যে দামটি দেবেন সেটা অনেক সস্তা হবে যদি আপনি আজকে গিয়ে দুদিন পরে ফিরে আসার টিকিট করেন এছাড়াও প্রাইস ডিপারচার অবস্থানের উপর নির্ভর করে তাই কখনও কখনও ব্যাংকক থেকে লন্ডনের ফ্লাইট সস্তা হয় দিল্লি থেকে লন্ডনের ফ্লাইট এর তুলনায় অবশ্য এটা কিছুটা নির্ভর করে ডিমান্ড এর প্যাটার্ন এর উপর সুতরাং আপনি যেরকম দেখছেন কনজামশন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রডাক্ট এবং তার সাথে জড়িত কিছু অতিরিক্ত সুবিধা অথবা সময় এবং তার সাথে জড়িত অতিরিক্ত সুবিধাগুলোর থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের রেট এবং আলটিমেটলি শেষ বৈশিষ্ট্য হল ক্রেতার বৈশিষ্ট্য সুতরাং নিয়মিত ভ্রমণকারীরা বা যারা একটি দলে ভ্রমণ করছেন তারা টিকিটের রেটে কোনও অ্যাডভান্টেজ পেতে পারে সুতরাং আপনি কোনও ট্যুরিং গ্রুপের অংশ হিসাবে 35 জন লোকের বাল্ক বুকিং পাচ্ছেন সেখানে বিশেষ প্রাইস বিবেচনা করা যেতে পারে আপনি একটি পুরো ক্রিকেট দলের জন্য হোটেল ব্লক বুকিং করছেন সেখানে ক্রিকেট দলটি দাবি করতেই পারে এবং সাধারণত দেওয়া ও হয় খেলোয়াড়দের জন্য লন্ড্রি বিশেষ খাবার প্রায় বিনামূল্যে প্রাতঃরাশ ইত্যাদি অবশ্য হোটেলগুলি তাদের চাহিদা প্যাটার্ন দেখে নিয়ে এই ধরণের প্যাকেজ দিয়ে থাকে সুতরাং আপনি যদি হোটেলটিতে কোনও বিশেষ রেটের সন্ধান করছেন খুব ব্যস্ত মরসুমে তবে খুব সম্ভবত আপনি কোন স্পেশাল প্যাকেজ পাবেন না সুতরাং ক্রেতাদের বৈশিষ্ট্যগুলি সময় ভিত্তিক সম্ভাবনার সাথে মিলিয়ে দেখা হয় শেষ পর্যন্ত আপনি এরকম একটা ডায়াগ্রাম পাবেন যেখানে এই এক্সিসে দেখানো হয়েছে ডিমান্ড করা সিটের সংখ্যা এবং অন্য টাতে দেখানো হয়েছে প্রতি সিটের জন্য প্রাইস এখানে এই জায়গাটা হচ্ছে ফার্স্ট ক্লাস এবং ডিমান্ড গ্রাফের এই জায়গাটা খুব ইন ইলাস্টিক তাই এই এরিয়ার জন্য কিছু ক্যাপাসিটি বুক করা থাকে এই জায়গাটা খুব প্রাইস সেন্সেটিভ নয় এবং আপনার টোটাল ক্যাপাসিটি যদি এতটা থাকে তাহলে এই অংশটি রিজার্ভ থাকবে ফার্স্ট ক্লাসের জন্য তারপরে অন্য একটি বিভাগ অন্য একটি কোটা থাকতে পারে যা পুরো ভাড়ার ইকোনোমি শ্রেণীর জন্য আলাদা করা হয় এগুলি সাধারণত এমন লোকজন যাঁরা ব্যবসার জন্য ভ্রমণ করছে অথবা যারা প্রকৃতপক্ষে কর্পোরেট ট্রাভেলার তারা এই অংশে রয়েছে যেখানে তারা প্রথম শ্রেণীর ভ্রমণকারীদের তুলনায় দাম পরিবর্তনের বিষয়ে খুব বেশি সংবেদনশীল নয় তারপরে আপনি পাচ্ছেন যেখানে লোকেরা এক সপ্তাহ আগে টিকেট বুক করছে শনিবারের নাইট স্টে সহ তারপরে পাচ্ছেন 3 উইক অ্যাডভান্স কেনা অংশ এবং আপনি যেরকম দেখতে পাচ্ছেন যে প্রতিটি সিটের প্রাইস ক্রমশ কম হতে থাকছে এবং সেই ভাবে আপনার বাকেট সাইজটাও বড় হচ্ছে সুতরাং এই অংশটাতে আমরা পাচ্ছি শনিবার রাতে থাকার সাথে তিন সপ্তাহের অগ্রিম ক্রয় করা গ্রাহক এবং এটি প্রকৃতপক্ষে কোনও নির্দিষ্ট প্রমোশনের জন্য একটি পছন্দসই বিভাগ আবার আপনি শেষ মুহুর্তের আসনগুলির জন্য টিকিট সেল দেখতে পাচ্ছেন যা আমরা খুব কম দামেও পেতে পারি কারণ এটি শেষ মুহুর্তের অবশিষ্ট থাকা আসনগুলি হবে এবং বহুবার লোকেরা এই সুযোগ নেবার জন্য টানা 3 দিন বিমানবন্দরে যায় এবং তারা আশা করে যে তারা সেখানে খুব কম দাম পাবেনযেরকম তারা চাইছেন তবে কারও একটি ব্যবসায়ের অ্যাপয়েন্টমেন্ট যদি বোম্বাইতে থাকে এবং সেটা কোন নির্দিষ্ট দিনে তবে সেই ব্যক্তিকে এই লেভেলে মূল্য দিতে হবে আর কেউ যদি অপেক্ষা করতে পারে এবং তিনবার এয়ারপোর্টে গিয়ে চান্স নিতে চায় এবং তার যদি কিছু না এসে যায় যে সে কবে গোয়াতে পৌছবে তালে সে অনেক কম প্রাইস পেয়ে যেতে পারে কখনও কখনও বিমান সংস্থাগুলি তাদের চাহিদা প্যাটার্নটি দেখে তাই অনেক বছরেই মন্সুন সেল শুরু করে তার অর্থ আগস্টে দুসপ্তাহের সময় থাকতে পারে যেখানে বোম্বাই দিল্লির টিকিটের দাম কম হতে পারে সুতরাং লোকেরা 50 শতাংশ ছাড় 40 শতাংশ ছাড় পেতে পারেন সাধারণত যে সমস্ত লোকেরা এই ভ্রমণটি করতেন না তারা এই সুযোগটি গ্রহণ করবেন এবং এই আসনগুলি দখল করে কোনও আত্মীয় বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারেন সুতরাংআমরা যা আলোচনা করছি এটি সেটাকে দেখাচ্ছে এটি দামের বাকেট এবং ফেন্সিং তৈরি করছে তবে আপনি যেমন বুঝতে পারছেন আপনাকে প্রথমে খুব ভালো ডেটা তৈরি করতে হবে মানে আপনার ডিমান্ড গ্রাফটি এইরকম হবে না অন্য রকম হবে সেটা ডিপেন্ড করবে আপনার ডেটার ধরনের উপর যা আপনার ডিমান্ড প্যাটার্নের ভিত্তিতে তৈরি এছাড়াও আপনাকে জানতে হবে যে কী ধরণের চাহিদা আপনার ক্যাপাসিটির কত অংশ কি ধরনের ডিমান্ড কেসার্ভ করছে কি ধরনের কাস্টমার আপনার আছে তাদের পেইংক্যাপাসিটি কিরকম তাদের আর কী কী অন্যান্য প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং কোনও হোটেলের বিজনেস সুট এর জন্য ফ্রি ব্রেকফাস্ট দেওয়া প্রায় বাধ্যতামূলক হতে পারে তবে এটি সাধারণ রুমগুলির জন্য হয়তো চার্জেবল বা আপনি একটি প্যাকেজ তৈরি করতে পারেন যেখানে এমনকি সাধারণ রুমগুলির জন্যও ব্রেড এবং ব্রেকফাস্ট প্যাকেজে থাকবে সুতরাং সমস্ত নির্ভর করে কী ধরণের পরিষেবা দিচ্ছেন কী ধরণের ডিমান্ড এর প্যাটার্ন আপনি দেখছেন কী ধরনের গ্রাহক আপনি সার্ভ করছেন কী ধরণের পেইং ক্যাপাসিটি তাদের আছে তাদের কী ধরণের বৈশিষ্ট্য ইত্যাদি এবং এই জাতীয় ভাল ডেটা সহ আপনি এই গ্রাফ তৈরি করতে পারবেন এবং এই ধরনের ফেন্স বানাতে পারবেন সুতরাং পরিষেবার প্রাইসিং কে যখন আমরা প্র্যাকটিস করবো তখন আপনাদের সামনে রাখা এই সাতটি কোশ্চেনের উত্তর পাওয়া যাবে কতটা চার্জ করবেন কার কাছ থেকে কখন চার্জ করবেন তার ভিত্তি কী হবে অর্থ কে সংগ্রহ করবে কিভাবে অর্থ সংগ্রহ হবে এটা কি ক্রেডিটকার্ড পেমেন্ট হবে না ক্যাশ পেমেন্ট হবে এটা কি খুব লম্বা সময়ের জন্য ক্রেডিট হবে এটা কি কর্পোরেট ক্রেডিট হবে ইত্যাদি কখনবা কোথায় পেমেন্ট গুলো করা হবে সেটা অতটা ক্রিটিকাল নয় কিন্তু ক্রিটিক্যাল হচ্ছে কাকে কতটা চার্জ করা হবে এবং কোথায় এবং কিভাবে আপনার প্রাইস লোকেরা জানবে কারণ একটা জিনিস হচ্ছে আপনি যদি রেভিনিউ মানেজমেন্ট বা ইল্ড ম্যানেজমেন্ট করছেন এবং যেখানে ভেরিয়েবল প্রাইসিং আছে আপনাকে খুব স্পষ্ট এবং ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং এটা আপনি কিভাবে করবেন আর যেসব লোকেরা এটা জানার জন্য ইন্টারেস্টেড তারা যেন আপনার মেথডোলজি গুলো অ্যাক্সেস করতে পারে যাতে লোকেদের মনে না হয় যে আপনারা সুযোগের অপব্যবহার করছেন বা কোন কিছুর বেশি ডিমান্ড দেখে গ্রাহকদের একদম শেষ করছেন বইটিতে আমি6 নং অধ্যায়ের কথা উল্লেখ করেছিলাম যা আপনাদের দেখতে হবে এবং এটির পাশাপাশি একটি দুর্দান্তআর্টিকেল আছে যার টাইটেল হচ্ছে " স্ট্র্যাটেজিক লিভার ফর ইল্ড ম্যানেজমেন্ট" এবং এটি খুব বিখ্যাত আকর্ষণীয় রিসার্চ পেপার এবং আমি মনে করি এটি পৃষ্ঠা নম্বর 196 এ দেওয়া আছে সুতরাং যদি এটি আরও গভীর ভাবে সাথে বুঝতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ুন এবং এটা সম্বন্ধে আরও বিশদ আলোচনা পৃষ্ঠা নম্বর 196 এ দেওয়া আছে এবং আমি এখন বলতে পারি যে আমাদের এই সার্ভিস মার্কেটিং 7 এডিশন টেক্সট বইটাতে একটা খুব ইন্টারেস্টিং কেস স্টাডি আছে যেটা একটা হোটেল এবং তাদের রেভিনিউ ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ সম্পর্কে এবং কি ধরনের ডাটা একজনকে কালেক্ট করতে হয় এই রেভিনিউ ম্যানেজমেন্টকে কাজে লাগাতে গেলে সেটাও আমরা খুব ভালো করে বুঝতে পারব কেস নাম্বার এইট থেকে যেটা দেখাচ্ছে একটা পিক সময়ে আগ্রা বিচ হোটেলের ব্লক বুকিং এর ব্যাপারে যেটা খুব ইন্টারেস্টিং একটি দুর্দান্ত দর্শনীয় গন্তব্য স্থানের হোটেল বুকিংয়ের জন্য যখন একটি ক্রিকেট দল অ্যাপ্রচ করে তখন হোটেল ম্যানেজমেন্টের কি ধরনের অ্যাপ্রচ নেওয়া উচিত এবং আপনি এটা এনালাইজ করে হোটেল ম্যানেজমেন্ট কে পরামর্শ দিতে পারেন ক্রিকেট দলগুলির অনুরোধটি নেওয়া উচিত না প্রত্যাখ্যান করা উচিত এবং এটি রেভিনিউ ম্যানেজমেন্ট বুঝতে আপনাকে ভাল ভাবে সাহায্য করবে